পূর্ববর্তী বক্তৃতায় আমরা কণার প্রতিফলন এবং প্রতিসরণ বিষয়ে বিবেচনা করেছিলাম বাম দিক থেকে V0 উচ্চতার বাধার দিকে আসতে গিয়ে দেখিয়েছিলাম যে এমন কতগুলি কণা পাওয়া যাবে যেগুলি সেখানে প্রতিফলিত হবে এর থেকে অনুধাবন করা যায় যে ওই অঞ্চলে কণাগুলির সন্ধান পাওয়া যাবে যেখানে তারা ক্লাসিক্যালি প্রবেশ করতে পারে না এবং আমরা এও দেখিয়েছি যে V0 থেকে বেশি শক্তির জন্য কণাগুলি বাধাটিকে পার করে যেতে পারে এবং প্রতিফলিতও হতে পারে প্রথম ঘটনাটিতে আমি আপনাদের এটি ভাবতেও অনুপ্রাণিত করেছি যে আমি যদি এই বাধাটিকে সরু করে তুলি এক্ষেত্রে তবুও এটি অনন্তের পথে যায় না তবে আমি এটিকে সীমাবদ্ধ প্রস্থ এবং শূন্য স্তিতিশক্তি যুক্ত ধারণা করছি সুতরাং এটি V0 এবং এর মধ্যে একটি V0 উচ্চতা আছে এবং এর প্রস্থটি হয় a সুতরাং যে কণাগুলি এর ভিতরে আসছে তাদের তরঙ্গ আপেক্ষক গুলি আসবে এবং তরঙ্গ আপেক্ষক গুলি ফিরে যাবে মাঝের অঞ্চলে তরঙ্গ আপেক্ষক নিম্নগামী হয়ে যেতে পারে তবে এখন যেহেতু এটি অপর পাশে নির্দিষ্ট মান যুক্ত এবং তরঙ্গ আপেক্ষক টি অপর পাশে অবিচ্ছিন্ন এটির মান অপর পাশে শুন্য হবে না সুতরাং যা ঘটবে ধরুণ আমরা চিত্রটিকে আবার নতুন করে নেই সেক্ষেত্রে কনাগুলি আবার আসবে এবং প্রতিফলিত হবে তবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্ভাব্যতা আছে যে কণাগুলি বাধাটিকে পার করে যাবে এখন যদি আমরা ডান দিকে এগিয়ে যেতে শুরু করি তাহলে তরঙ্গ অপেক্ষকটির মান হ্রাস পেতে শুরু করবে এই কারণে তরঙ্গ আপেক্ষক টি যখনই তার সীমানায় অবিচ্ছিন্ন হবে xa তে যা খুবই ক্ষুদ্র মান হলেও শূন্য নয় সুতরাং এইখানে একটি খুব স্বল্প সম্ভাব্যতা আছে যে কণাগুলি তার বাঁধার মধ্য দিয়ে পার করে যাবে যা সম্পূর্ণ শুদ্ধরূপে ক্লাসিক্যাল ইফেক্ট নয় ক্লাসিক্যাল ভাবে কণাগুলি কেবলমাত্র ফিরে আসতে পারে কিন্তু তা পার করে যেতে পারে না যদিও এখানে শক্তির পরিমাণ খুবই কম সুতরাং যেহেতু কনা গুলি হঠাৎ চলে আসে তবুও আমরা কনা গুলিকে কখনো কখনো ডান দিকে পেতে পারি এবং এই ঘটনাটিকে বলা হয় ফেনোমেনা অফ টানেলিং এক্ষেত্রে যেনো কনাটি তার বাঁধার মধ্যে দিয়ে সুরঙ্গ তৈরি করেছে সুতরাং এই ঘটনাটিকে আমরা এই বক্তৃতার মাধ্যমে শিখব তার আগে আমরা একটি প্রশ্নের উত্তর দিতে চাই কখনো কখনো ছাত্ররা এই ধরনের প্রশ্ন করে থাকে আমি আপনাদের আগেই বলেছি যে যদি স্থিতিশক্তি র মান প্রতিসম হয় তবে তরঙ্গ অপেক্ষকটি ও প্রতিসম হবে সুতরাং আমরা যদি বাধাটিকে প্রতিসম ধরি x0 এর উপায় পাশে এটি হয় -a2 এটি a2 কিভাবে আমি এটা বলতে পারছি যে কনাটি আসে এবং ফিরে যায় এবং তারপরে কেবলমাত্র ডান দিকে চলতে শুরু করে এবং তরঙ্গ অপেক্ষকটি হয় অপ্রতিসম এটার কারণ আমরা সীমানার শর্তগুলি কে প্রতিসম ধরিনি আমরা বাম দিক থেকে আসা কণাগুলি বিবেচনা করছি তবে ডানদিক থেকে এখানে এর কোনো সমতা নেই প্রাথমিকভাবে আমরা কোনও কণাকে বামদিকে আসার বিষয়টি বিবেচনা করি নি যদি আমরা সম্পূর্ণ ঘটনাটিকে নিশ্চল বলে কল্পনা করি তাহলে এক্ষেত্রে তরঙ্গ অপেক্ষকটি প্রতিসম হবে সেক্ষেত্রে সমান সংখ্যক কণা ডান দিক থেকে আসে সমান সংখ্যক কনা বাম দিক থেকে আসে এবং তারপরে সুরঙ্গ দিয়ে অতিক্রম করে কিন্তু আমরা একটি প্রতিসম ঘটনা এবং একটি প্রতিসম সীমানা শর্ত ধারণা করেছি শুরু থেকে এবং তার জন্য সমাধানটি প্রতিসম নয় এই ঘটনাটির ক্ষেত্রে সুতরাং আমাদের কাছে কেবলমাত্র এই V0 উচ্চতার বাধা আছে এবং পুনরায় সমাধানটি কে সুবিধামতো করতে আমি একটি বাধাকে সরিয়ে নিয়ে যাচ্ছি x0 তে এবং আপরটিকে xa তে এখানে কতগুলি কনা আছে যারা বামদিক থেকে আসে এবং যাদের শক্তি V₀ থাকে কম এবং তাদের শক্তি E এই কারণে সীমানার শর্ত দ্বারা কতগুলি কনার প্রতিফলন ঘটে এবং কতগুলি কনার দ্রবীভূত হয় এবং কতগুলি কনা প্রতিসারিত হয় এখন ধরুন আমরা তরঙ্গ অপেক্ষকটিকে বামদিকে লিখছি আমরা লিখতে চলেছি Aeikx B e ikx আমরা k টিকে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি x টি হয় মধ্যবর্তী স্থানে অবস্থিত এখানে আমরা লিখতে চলেছি C eαxD e αx এখন আমরা এই সমীকরণের বিপরীত দিকে পুনরায় লিখতে চলেছি এর সমাধান Eeⁱᵏˣ k এবং α স্ক্রোডিঙ্গার ইকুয়েশানSchrödinger equation এর সমাধান এর থাকে আমরা পাই এবং আমরা এটিকে এইভাবে বার বার সম্পন্ন করেছি তাই আমরা এটিকে পুনরায় লিখছি না সরাসরি আমরা লিখছি যে k√ E অবশ্যই এক্ষেত্রে শূন্য থেকে বড় এবং α2mV0 E2 0 সুতরাং আমরা এখানে এর তিনটি অঞ্চলের সমাধান পেতেপারি একমাত্র আমরা এখন যা করতে পারি তা সীমানার শর্তগুলিকে মিলিয়ে নিতে পারি সুতরাং x 0 তে আমাদের শর্তটি হলো ABCD যা ψ এর মানের নিরবিচ্ছিন্নতা থাকে এসেছে এবং আমরা লিখতে চলেছি ikα এবং এটি ψ এর মানের নিরবিচ্ছিন্নতা থাকে এসেছে এবং এর পরবর্তী শর্ত xa তে আমরা লিখতে চলেছি C eαaD e αaE eika এবং এটি পুনরায় ψ এর মানের নিরবিচ্ছিন্নতা থাকে এসেছে এবং আমাদের শেষ শর্তটি C eαa D e αaik E eika এতিও ψ এর মানের নিরবিচ্ছিন্নতা থাকে এসেছে সুতরাং আমরা এখানে পাই চারটি ইকুয়েশন এবং পাঁচটি অজানা মান এক্ষেত্রে আমরা খুঁজে পেতে চাই BA CA DA এবং বলা বাহুল্য যদি আমরা প্রতিসারণ সম্ভাব্যতা খুঁজি তবে আমরা বলতে পারি যে আমরা পূর্বের সবগুলি মান খুঁজে পেতে আগ্রহী নয় এক্ষেত্রে আমরা কেবল মাত্র EA এরমান খুঁজে পেতে আগ্রহী এটি আমাদেরকে প্রতিসরণ সম্ভাব্যতার মান দেয় সুতরাং আমরা সব কটি সীমানার শর্তগুলি কে মিলিয়ে দেখতে পারি এবং আমরা সমাধানগুলি পাই এবং আমরা চূড়ান্ত ভাবে যে সমাধানটি পায় তা EA2vv যেহেতু উভয় ক্ষেত্রে গতিবেগ এর মান সমান এটি e 2ka এর মানে সঙ্গে সমানুপাতিক সুতরাং যতই a এর মান বৃদ্ধি পেতে থাকবে প্রতিসরণ সম্ভাব্যতার মান হ্রাস পেত থাকবে যতক্ষণ না সেখানে একটি শুন্য নয় এমন একটি সম্ভাব্যতা পাওয়া যাবে যেখানে কণাগুলি সুরঙ্গ পথ নেবে সুতরাং এটিই হয় টানেলিং প্রবাবিলিটি আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় অবিকল এই প্রবলেমটি সমাধান করার জন্য দেব আমরা এখানে কীভাবে এই ঘটনাটি বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু গত বিষয়গুলিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয় তার বিষয়ে বেশি গুরুত্ব দেব যাদের মধ্যে প্রথম বিষয়টি হলো α কনার ক্ষয় α decay এর ব্যাখ্যা এক্ষেত্রে আমরা পরিমাণগত বিষয়ের ওপর বেশি জোর না দিয়ে গুণগতভাবে ঘটনাটি বিশ্লেষণ করবো প্রথমত α ক্ষয়ের ক্ষেত্রে আমরা যা দেখতে পারি যে আলফা কণা গুলি সমান শক্তি নিয়ে নির্গত হয় এবং দ্বিতীয়ত কণাগুলোর শক্তির মান Ze24π0Rnucleus এর থেকে কম হয় সুতরাং কিভাবে তারা নির্গত হয় এক্ষেত্রে আমি ঘটনাটিকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে চাই ধরুন এখানে একটি নিউক্লিয়াস আছে এবং যার মধ্যে নিউট্রন প্রোটন ইত্যাদি আছে এবং এর চার্জ হয় Z এখন আমি যদি একটি ধনাত্মক চার্জ এর কণাকে বহুদূর থেকে নিয়ে আসি এটির কলম্বিয়ান পোটেনশিয়াল এর মান নিউক্লিয়াসের ব্যাসার্ধে Ze24π0Rnucleus উচ্চতা সম্পন্ন হয় এবং যা দেখা যায় যে এই আলফা কণা গুলি কলম্বিয়ান পোটেনশিয়াল এর মানে থেকে বহু কম শক্তি নিয়ে নির্গত হয় সুতরাং তারা কিভাবে এই প্রস্তটিকে আরোহন করে সুতরাং এটি একটি রহস্য ছিল এবং এটিকে পরবর্তীকালে কোয়ান্টাম কণার সুরঙ্গ তৈরির ঘটনা দিয়ে ব্যাখ্যা করা গেছে বিজ্ঞানীরা যেভাবে ঘটনাটিকে ধারণা করতে পেরেছে যে ইতিমধ্যেই নিউক্লিয়াসের মধ্যে α কনা গুলি দুটি প্রোটন ও দুটি নিউট্রন এর আকারে আছে এবং যখন তারা নিউক্লিয়াসের দেয়ালে আঘাত করে তারা সুরঙ্গ পথ তৈরি করে এবং তার জন্য তারা একই শক্তি নিয়ে সবাই নির্গত হয় এবং এগুলি বাঁধা পর্যন্ত যেতে পারে না এবং তারা যদিও পুনরায় পৌঁছায় তবুও তারা ফিরে আসে সুতরাং তাদের শক্তির মান অবশ্যই তাদের বাধার উচ্চতা এর থেকে বেশি হবে কিন্তু এদের শক্তি হয় কম তার মানে তারা আসলে বাধাটিকে আরোহন করে না এবং সুরঙ্গ পথ ধরে তারা সবাই ফিরে আসে এক্ষেত্রে যে কেউ এর টানেলিং প্রবাবিলিটি এর মান নির্ণয় করতে পারে এবং এটিকে নিউক্লিয়াসের আলফা কণার ক্ষয় এর সাথে সম্বন্ধ করতে পারে এবং এটি এই গতিপথের সঙ্গে মিল করতে পারে সুতরাং সুরঙ্গ তৈরীর ঘটনাটি নিউক্লিয়াস এর বাঁধার থেকে অনেক কম শক্তি নিয়ে আলফা কণার নির্গমনের ঘটনাটিকে ব্যাখ্যা করতে পারে দ্বিতীয়তঃ বর্তমানে ত্রিশ চল্লিশ বছর ধরে টানেলিং কে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ ইত্যাদি তৈরীর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই যন্ত্রগুলি কোন পৃষ্ঠতল কিরকম হয় এবং কোন পৃষ্ঠতল কিরকম অমসৃণ তা নির্ণয় করতে ব্যবহার করা যায় এক্ষেত্রে ধারণাটি করা হয় ধরা যাক আমরা একটি টিপ নিলাম একটি খুদ্র টিপ এবং এটিকে একটি পৃষ্ঠতলের উপর দিয়ে নিয়ে যাওয়া হল এবং সেটি ম্যাপিং অথবা স্ক্যান করা হলো এখন আমরা আগে এটিকে দেখেছি যে টানেলিং প্রবাবিলিটি e 2ka এর সমানুপাতিক সুতরাং যদি এখানে এর ভিতরে এলেক্ট্রন থাকে যা পৃষ্ঠতলটির বন্ধুরতার ওপর নির্ভর করবে যেহেতু নিডেলটি পৃষ্ঠতলটির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটি বেশি কারেন্ট উৎপন্ন করবে যদি পৃষ্ঠতল টি বেশি উৎক্ষিপ্ত হয় এবং কম কারেন্ট উৎপন্ন করবে যদি পিষ্ঠতলটি নিম্নগামী হয় এবং এই জন্য এক্ষেত্রে কারেন্ট এর মান যদি সেটি পরিমাপ করা যায় তবে তা ঊর্ধ্বগামী ও নিম্নগামী হবে এবং এর সাহায্যে আমরা পৃষ্ঠতল টির বন্ধুরতা কে ম্যাপ করতে পারব এবং এর সাহায্যে আমরা কোন পৃষ্ঠতলের বন্ধুরতার মান নির্ণয় করতে পারি পারমানবিক স্তর পর্যন্ত তৃতীয় ঘটনাটি হল ক্ষেত্র আবেশক আয়নীভবন সুতরাং ধরা যাক একটি ধাতব পৃষ্ঠতলে এখানে এর ভিতরে কতগুলি ইলেকট্রন আছে যদি আমি একটি শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড E এপ্লাই করি এটি একটি পোটেনশিয়াল V তৈরি করবে যা তার পৃষ্ঠতলের তল বরাবর পরিধী যুক্ত হবে এবং এখন ইলেকট্রনগুলি এই বাধা এর মধ্যে দিয়ে তরঙ্গ তৈরি করতে পারবে যত শক্তিশালী এই ফিল্ডের মান হবে ততই বৃহৎ আকারে এই V এর ঢাল হবে এবং এই জন্য এর বাধা তত কম হবে যত শক্তিশালী এই ফিল্ডের মান হবে ততো ইলেকট্রন এর মধ্য দিয়ে সুরঙ্গ পথ তৈরি করতে পারবে এবং এটিকে বলা হয় ক্ষেত্র আবেশক আয়নীভবন সুতরাং এইগুলি হয় তিনটি ঘটনা যেগুলি দেখাই আমাদের যে টানেলিং ঘটে এবং যা কিছু নির্ণয় করা যায় এর থেকে যেমন টানেলিং আয়োনাইজেশন টানেলিং প্রবাবিলিটি ইত্যাদি সব আমাদের পরিমাপ করা তথ্যের সঙ্গে মিলে যায় সুতরাং কোয়ান্টাম মেকানিক্সকে কেন্দ্র করে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা সুতরাং এখন আমি বক্তৃতাটি শেষ করতে চাই একটি খুব ক্ষুদ্র কথা বলে যে কোয়ান্টাম কণাগুলি একটি নির্দিষ্ট প্রস্থের বাঁধার মধ্যে দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করতে পারে কিন্তু যখন বাধার শক্তির উচ্চতার মান বেশি হয় কণাগুলি তা অতিক্রম করতে পারে না এবং এই ঘটনাটিকে আলফা কণার ক্ষয় এর ব্যাখ্যা করতে টানেলিং মাইক্রোস্কোপ এর সাহায্যে স্ক্যান করতে ফিল্ড আয়নাইজেশন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়